আমাদের একটি স্টারের স্থান সংরক্ষণ সংস্করণ এবং আজ আমরা প্রথমে বদ্ধ তালিকা ছাঁটাই দেখে নেবো সুতরাং শুধু অনুমান করার জন্য যে তোমরা একটি হিউরিস্টিক ফাংশন নিয়ে কাজ করছো যা মনোটোন মানদণ্ড বা ধারাবাহিকতার মানদণ্ডকে স্যাটিসফাই করে আমরা এই দুটি বিষয় নিয়ে চিন্তিত যার একটি হলো যে একটি সম্প্রদায় হিসাবে এখন এটিকে আবার ফাঁস হওয়া থেকে অনুসন্ধান বন্ধ করতে বলে এর মানে মূলত শুধু কল্পনা করো যে সার্চ ফ্রন্টিয়ারকে সার্চ পিসটিতে ধাক্কা দেওয়া হচ্ছে খোলা নোডটি সার্চ পিসের ভিতর থেকে ফিরে আসা উচিত নয় যা বদ্ধ তালিকায় থাকতে পারে মূলত এটি হলো প্রথম উদ্দেশ্য এবং দ্বিতীয় উদ্দেশ্য হলো অবশ্যই পথটি পুনর্গঠন করা এখন আমরা প্রথমে প্রথম উদ্দেশ্য সম্পর্কে ভাবনা চিন্তা করি যে তুমি কীভাবে অনুসন্ধানটিকে পিছনের দিকে যাওয়া থেকে থামাতে পারো সুতরাং 2000 সালে কোরোর পুরোনো বন্ধু যিনি কিছুদিনের জন্য তার ছাত্র ঝাং এর সাথে এই কাজ করছেন তারা বেতনের যোগফল তৈরি করে যা আমি কিছুক্ষণের মধ্যে নামকরণ করবো কিন্তু এটি কাজ করে এখানে কল্পনা করো যে তোমার কাছে এই নোড x আছে এবং তুমি এটির সন্তান তৈরি করেছো আমাদের শুধু সামনে থাকা শিশুদের দিকে দেখতে হবে সুতরাং এসো আমরা এখানে সার্চ ফ্রন্টিয়ারকে প্রসারিত করছি এবং তাদের a b c বলতে পারি মূলত এখন কর্ফ এবং ঝাং যা পরামর্শ দিয়েছিলেন যে তুমি এই নোডগুলির সাথে সংরক্ষণ করো সুতরাং এটি উন্মুক্ত এটিও শুধুমাত্র নতুন উন্মুক্ত তাই উন্মুক্ত প্রতিটি নোডের সাথে তুমি সঞ্চয় করো এটি তার পিতামাতার পিতামাতার তালিকা সুতরাং উদাহরণ স্বরূপ আমরা এখানে x সংরক্ষন করব b এর সাথে এছাড়াও আমরা x এর সাথে c এর সাথেও x সঞ্চয় করব এখানে পরিকল্পনাটা হলো আমরা তালিকাটি মূলত এরকম একটি তালিকা তৈরি করবো এর মানে হল যে যখন আমরা সম্প্রসারণের জন্য a বা b বা c বেছে নিতাম তখন আমরা সেই শিশুদের তৈরি করব না যা আমরা এখানে এই তালিকায় তালিকাভুক্ত করেছি সুতরাং অনুসন্ধানের জন্য এটি একটি খুব সহজ প্রক্রিয়া যা মূলত সামনের দিকে ঠেলে দেওয়া হয় এখন উদাহরণস্বরূপ যদি এখানে একটি y ছিল যা x এর সাথে সম্পর্কিত ছিল এবং ধরা যাক এই y টিও মূলত এই c এবং b এর সাথে সংযুক্ত সুতরাং হয় y বিন্দুকে প্রসারিত করা হবে তখন এই x এটি আসতে পারে x y এটিও x y হয়ে যাবে সুতরাং খোলা প্রতিটি নোডের সাথে আমরা নোডগুলির একটি তালিকা বজায় রাখি যা তৈরি করা হবে না যখন সেই নোডটি যখন এই নোডের সাথে অপরিহার্যভাবে বলা হয় সুতরাং এটা অপরিহার্যভাবে প্রতিটি নোডের সাথে বাতিল তালিকার মত সুতরাং এই সাধারণ প্রক্রিয়াটির সাহায্যে আমরা দেখতে পাব যে এটির একটি প্রভাব রয়েছে যদি তুমি এটি সম্পর্কে ভেবে দেখো যে অনুসন্ধান করার সময় প্রতিটি প্রান্ত কেবল একবার বিচ্ছিন্ন হয় সুতরাং x থেকে a পর্যন্ত এই প্রান্তটি কেবল এই দিকেই বা অন্য কথায় একটি ব্যাক পয়েন্টার শুধুমাত্র এই দিকেই রাখা হয় a x কখনই কখনও bx এর সন্তান হতে পারে না এবং কখনই c x এর সন্তান হতে পারে না সুতরাং যখন একটি কিছু নতুন নোড তৈরি করা হয় যেখানে আমরা তৈরি করেছি এমনকি b উৎপন্ন হতে পারে কিন্তু x উৎপন্ন হবে না সুতরাং a এর শিশুদের এই নোড হবে সুতরাং এটি হল একটি পদ্ধতি যা অনুসন্ধানকে ফাঁস হওয়া থেকে থামানোর জন্য যার অর্থ হল তাই এসো আমরা বলি যে এই উত্সটি এখানে কোথাও রয়েছে এবং অনুসন্ধানের সীমান্ত প্রসারিত হচ্ছে সুতরাং যখন আমরা a এর সন্তান তৈরি করি তখন এটি কেবলমাত্র সামনের দিকের শিশুরা হবে a এর পরে যদি আমরা b তৈরি করি তবে a তৈরি হবে না তবে b এর আরও কিছু শিশু তৈরি হবে এবং অনুসন্ধানটি কেবলমাত্র সামনের দিকে এগিয়ে দেবে সুতরাং কোন নোডগুলি তৈরি করা উচিত নয় সে সম্পর্কে অতিরিক্ত তথ্য সহ তাদের দ্বারা উন্মুক্ত তালিকায় নোডগুলিকে সংশোধন করে লুপগুলিতে প্রবেশ করানো হয় কিছুক্ষন পরে 3 বা 4 বছর পরে হ্যানসেন সুপারভাইজারের সাথে কাজ করা আরেক জন চাইনিজ ছাত্র ঝু একটি ভিন্ন অ্যালগরিদম তৈরি করেছিলেন যেখানে তাদের অনুসন্ধান প্রক্রিয়াটি পিছনে ফিরে যাওয়া থেকে একটি সামান্য ভিন্ন প্রক্রিয়া ছিল তাদের প্রক্রিয়াটি সর্বদা অনুসরণ করে যে সেটটি বন্ধ থাকে তাকে 2 সেটকে বিভক্ত করা হয় তার একটিকে বলা হয় কার্নেল এবং অন্যটিকে সীমানা বলা হয় এবং কার্নেল এবং সীমানার মধ্যে পার্থক্য করার উপায় হল এটিতে কোন সন্তান উন্মুক্ত নেই এটি একটি অস্বীকৃতি যার মানে কমপক্ষে 1টি শিশু এটি মনে রাখা হয় এটি মূলত বন্ধ তালিকা সুতরাং যদি আমি বন্ধ তালিকা আঁকতে চাই যদি এটি একটি স্টার্ট নোড হয় তবে এর ভিতরের সবকিছুই বন্ধ তালিকায় রয়েছে এবং এই সীমান্তের সবকিছু খোলা আছে সুতরাং বাউন্ডারি নোডগুলি যা যদি আমি এই রঙে আঁকতে পারি তবে এই নোডগুলি হবে যেগুলিতে অন্তত একটি শিশু খোলা আছে এবং অন্যান্য সমস্ত নোড রয়েছে সুতরাং তাদের একটি সংখ্যা হিসাবে আঁকো যার মধ্যে শিশু রয়েছে যেখানে সবগুলি বন্ধ রয়েছে সেগুলি মূলত কার্নেল হবে সুতরাং এখানে বদ্ধ এবং খোলার মধ্যে পার্থক্য করেছে এবং এখানে ধারণাটি হল যে যখন তুমি উন্মুক্ত শিশু তৈরি করো তখন তোমাকে কেবল সীমানা দেখতে হবে এবং সীমানা বদ্ধ পুরানো ফাংশনটি সামনে নিয়ে আসে যার ফলে মূলত লুপিং থেকে অনুসন্ধানকে এড়াতে হবে সুতরাং যদি একটি শিশু সীমানায় উপস্থিত থাকে তবে তুমি এটি তৈরি করবে না অন্যথায় তুমি এটি তৈরি করবে অনুসন্ধানকে সামনের দিকে নিয়ে যাওয়ার একই ফাংশন রয়েছে তাই এই সীমানার স্তরটি নোডের এই মধ্যবর্তী স্তরের সীমানা স্তরটিকে সামনে এগিয়ে নিয়ে যায় এবং এটি মূলত অনুসন্ধান বন্ধ করে দেয় যেকোন নোড সীমানা এবং সীমানার তালিকায় একটি শিশু তৈরি করবে না সুতরাং এখানে বদ্ধের দ্বিতীয় ফাংশনটি আমরা সম্বোধন করি যেটা পথটিকে পুনর্গঠন করে কারণ এটি আমাদেরকে শুরু থেকে গোল পর্যন্ত পথটি পুনর্গঠন করে দেয় আমরা জানি কিভাবে আমরা কর্ফ এবং ঝাং এটি পরিচালনা করেছেন আমি আশা করতে পারি এটি অনুসন্ধানটিকে কেবলমাত্র সামনের দিকে নিয়ে যাওয়ার এবং প্রথম পথের দেখভাল করার জন্য এই প্রক্রিয়াটি পরিষ্কার কারণ কোনও লুপিং নেই যা পরিবর্তন করে এই ক্ষেত্রে দেখে নেওয়া হচ্ছে উন্মুক্ত তালিকা শুধুমাত্র সাফল্য এনে দেয় যা এখানে বদ্ধ নেই এই ক্ষেত্রে কেন প্রকৃতপক্ষে একটি ছাঁটাই করা বন্ধ তালিকা সংরক্ষণ করা হয় তোমরা দেখতে পাবে যে এই কার্নেলটি সবসময় সংরক্ষণ করা হয় না তবে সীমানাটি সংরক্ষণ করতে হবে এবং সীমানাটি কিছু অর্থে মূলত বন্ধের প্রান্ত হতে চলেছে অতএব তুমি যদি শুধুমাত্র সেগুলি সংরক্ষণ করো তবে তুমি অনুসন্ধানটি ফিরে আসা থেকে থামাতে পারো তাই এসো কীভাবে পথটি পুনর্গঠন করা যায় সেই সমস্যাটি দেখি সুতরাং কর্ফ এবং ঝাং এর অ্যালগরিদম আসলে শুধুমাত্র উন্মুক্ত তালিকা বজায় রাখে এটি মূলত বদ্ধ তালিকা বজায় রাখে না অ্যালগরিদম অনুসন্ধানের মুখাবয়ব যেটা এই অ্যালগরিদম এর মত কিছু তৈরি করে তাহলে আমার কাছে এই শুরুর তালিকা আছে এবং আমার কাছে এই উন্মুক্ত তালিকা আছে আমার এখানে একটি সোনার নোড আছে এবং এটিই আমার কাছে আছে শুধুমাত্র খোলা নোডগুলি পর্যবেক্ষণ করে যে এই নোডগুলি পরিবর্তন করা হয়েছে তারা আমি কী নোড তৈরি করতে চাই না এবং সে সম্পর্কে তথ্য সংরক্ষণ করে সুতরাং মূলত এটিতে প্রতিটি নোডের জন্য কিছু অতিরিক্ত তথ্য রয়েছে সেখানে কয়েকটি নোডের একটি তালিকা থাকবে যা শিশুদের হিসাবে তৈরি করার জন্য একটি ঢোলের মতো এখন তারা যা বজায় রাখে তা বন্ধ করার পরিবর্তে নোডের একটি স্তর নোডের আরেকটি স্তর যা মোটামুটি এইরকম এবং এটিকে রিলে স্তর বলা হয় এবং রিলে স্তরটি নোডগুলির একটি তালিকা সুতরাং আমি এইবার এই সংখ্যাগুলির সাথে রিলে এঁকে ফেলি এবং আমরা এটি শুধুমাত্র রিলে নোডের জন্য এবং উন্মুক্ত প্রতিটি নোডের জন্য রাখব এখানে মনে রাখবে যে আমি একটি ষ্টারকে আমরা প্যারেন্ট পয়েন্টার বজায় রাখি যে প্রতিটি নোডের একটি প্যারেন্ট থাকে যা আমরা যদি প্রয়োজনে আশেপাশে আরও ভাল পথ খুঁজে পাই এখন আমরা বলছি যে যাইহোক আমরা কখনই একটি ভাল পথ খুঁজে পাব না তাই আমাদের এটি নিয়ে চিন্তা করার দরকার নেই তবে আমরা এখনও এবং অভিভাবক পয়েন্টার আমাদের জন্য যে ফাংশনটি করেছিল তা ছিল যখন আমরা লক্ষ্য খুঁজে পেয়েছি তখন আমাদের পথটি পুনর্গঠন করার অনুমতি দেওয়া হয়েছিল এখন কর্ফ এবং ঝাং দ্বারা এই অ্যালগরিদমে প্রতিটি খোলা নোড পূর্বসূরি খুঁজে পাওয়ার জন্য একটি পয়েন্টার বজায় রাখে যা রিলে স্তরে থাকে সুতরাং প্রতিটি নোডের রিলে লেয়ারে 1টি পূর্বসূরি থাকবে এবং তাই অবশ্যই এটি বন্ধটিকে পুরোপুরি ছাঁটাই করছে না এটি একটি অন্য স্তর দ্বারা বদ্ধকে প্রতিস্থাপন করছে যা মূলত একটি রিলে স্তর এটি মূলত অন্যান্য সবকিছু ছাঁটাই করা হয়েছে এখন এটি যা করার চেষ্টা করে তা হল রিলে স্তরটি মোটামুটিভাবে অর্ধেক রাস্তায় রয়েছে আমি এখানে অর্ধেক পথের চিহ্ন লিখব আমি এখানে বিশদ লিখছি না আমরা পেপারে পয়েন্টার দেব এবং সেইসাথে তুমি আমার বইটি উল্লেখ করতে পারো এবং আমি সেখানে অ্যালগরিদম বর্ণনা করেছি যখন অনুসন্ধান প্রাথমিকভাবে শুরু হয় তুমি কোনও পয়েন্টার বজায় রাখো না বা তুমি এখানে এটাকে রূপকভাবে বলতে পারো তুমি উৎস নোডের জন্য একটি পয়েন্টার বজায় রাখো মূলত একটি পূর্বসূরি বিন্দু যা আসলে করতে হবে না কিন্তু কিছু সময়ে এটি সিদ্ধান্ত নেয় যে একটি প্রদত্ত নোড মূলত শুরু থেকে গোল অব্দি চিহ্নিত পথের অর্ধেকে রয়েছে এটি বলে যে আমি এই নোডটিকে রিলে স্তরে তৈরি করব তাই প্রথম প্রশ্নটি হল রিলে নোড প্রথম প্রশ্ন হল তুমি কীভাবে সিদ্ধান্ত নেবে যে নোডটি অর্ধেক চিহ্নে রয়েছে এটি সঠিক হতে হবে না মোটামুটিভাবে অর্ধেক পথে তুমি f এর মানগুলি দেখে নাও যে অর্ধেক পথে কী ঘটবে এখানে g এবং h মোটামুটি সমান হবে সুতরাং আমি বলব g অফ n মোটামুটিভাবে h অফ n এর সমান যদি তোমার ফাংশনটি ভাল হয় তাহলে এটি আমার কাছাকছি থাকবে যদি ফাংশনটি খুব রক্ষণশীল হয় তারপরে এখানে প্রয়োজনের আগেই রিলে লেয়ার সেট আপ করা শেষ হবে তাই হয়তো তোমার কাছে একটি ফ্যাক্টর বা কিছু থাকতে পারে তবে আমরা মূলত বিস্তারিত ভাবে সেগুলোতে যাবো না সুতরাং এইভাবে অ্যালগরিদম কাজ করে এটি একটি সীমানা বজায় রাখে দুঃখিত এটি 1 সার্চ ফ্রন্টিয়ার বা উন্মুক্ত তালিকা বজায় রাখে এবং অনুসন্ধানের একটি নির্দিষ্ট বিন্দুর পরে এটি মূলত একটি স্তর রিলে স্তর বজায় রাখে প্রাথমিকভাবে তুমি কল্পনা করতে পারো যে যখন এটা উন্মুক্ত আছে তাহলে এখন রিলের কোন প্রয়োজন নেই যখন এটি এখানে রয়েছে প্রায় অর্ধেক পথের চিহ্ন ছাড়িয়ে গেছে এটি একটি রিলে স্তর তৈরি করতে শুরু করে এবং তারপরে এটি সামনের দিকে এগিয়ে যায় তাই এটি একটি মৌলিক অনুসন্ধান অ্যালগরিদম তবে এই জিনিসটি যেটা বদ্ধ নয় সুতরাং তুমি কল্পনা করতে পারো যে যখন একটি শিশু যখন এই নোডটি এই 2টি নোডে প্রসারিত হয় তখন এই নোডটি মুছে ফেলা হবে এবং মূল পয়েন্টারটি মূলত এটির দিকে নির্দেশ করবে সুতরাং এটি তার বাচ্চাদের কাছে পয়েন্টারটি প্রেরণ করবে এবং এভাবেই চলবে তাই একটা সময়ে গোল নির্দিষ্ট করা হয় এবং মূলত গোলটি বাছাই করা হয় এবং গোলটির এখানে কিছু রিলে নোডের কিছু পয়েন্টার থাকবে সুতরাং যখন তুমি সেই গোল বাছাই করো তখন তুমি জানো যে গোলে পৌঁছানোর খরচ এবং গোলে পৌঁছানোর সর্বোত্তম খরচ কী হবে কারণ তুমি এর g মান জানো কারণ আমাদের দেখানো হয়েছে যে একটি ষ্টার একটি সর্বোত্তম পথ খুঁজে পায় সুতরাং যখন তুমি গোল নোড বাছাই করো তখন তুমি গোলের সর্বোত্তম পথের কারণ জানো কিন্তু তুমি পথটি জানো না শুধুমাত্র যেটা জানো তা হলো এখানে একটি রিলে নোড আছে আমরা যাকে r বলি যা গোল নোডের পূর্বসূরি যেটা পথের উপরে রয়েছে এবং এটি গোল নোডের পূর্বসূরি এখন তুমি কিভাবে পুরো পথটি পেতে চাও তুমি সব নোড পেতে চাও যা তোমাকে স্টার্ট নোড থেকে গোল নোডে নিয়ে যায় আমাদের কাছে যা আছে তা হল 1 এটি এমন যেনো কেউ তোমাকে বলেছে যে তুমি যদি এখান থেকে দিল্লি যায় তবে ভোপাল একটি রিলে নোড বা এরকম কিছু আমি জানি না এদের দূরত্ব কতটা এসো দেখা যাক যে এখানে তোমাকে প্রথমে যেতে হবে ভোপাল তারপরে তুমি দিল্লিতে যাবে এবং তাহলে তুমি সর্বোত্তম পথ পাবে তাই আসুন প্রথমে এই অ্যালগরিদমের নামটি প্রকাশ করি এটিকে ডি সি এফ এস বলা হয় সুতরাং পথটি পুনর্গঠন করতে তুমি সীমান্ত অনুসন্ধানকে ভাগ করতে এবং জয় করতে দুটি রিকার্সিভ কল করো 1টি কল এখানে s থেকে r এবং 2য় কলটি r থেকে তুমি 2টি রিকার্সিভ কল করো এবং এটি তোমাকে কী দেবে এটি তোমাকে এখানে কোথাও আরও দুটি নোড দেবে এবং তারপর তুমি এখানে থেকে এখানে এবং এখানে থেকে এখানে 4টি রিকার্সিভ কল করবে তাই এই সমস্ত এবং তুমি এটি করতে থাকো যতক্ষণ না সমস্যাটি একটি প্রান্তে পরিণত হয় পরবর্তী নোডটি প্রথম নোডের একটি শিশু যা মূলত একটি বেস ক্লজ যখন তুমি প্রশ্নগুলি শেষ করো সুতরাং মনে রাখবে যে একবার তুমি প্রথমটি সমাধান করে ফেললে একবার তুমি প্রথম কলটি ডিভাইড অ্যান্ড কনক্যুয়ার ফ্রন্টিয়ার সার্চের সাথে তোমার সমস্ত মেমরির প্রয়োজনীয়তা দিয়ে শেষ করতে হবে তুমি শুধু জানো যে একটি স্টার্ট নোড আছে একটি রিলে নোড আছে এবং একটি সোনার নোড আছে এবং তারপরে তুমি একটি নতুন কল করো যা একটি ছোট সমস্যা বা মোটামুটি অর্ধেক আকারের হয় তবে এটি হল g যেটা মোটামুটি h এর সমান অন্যথায় একটি অসম সংখ্যক আকার থাকতে পারে যার অর্থ তুমি যেমন কল্পনা করতে পারো এটি একটি ভারসাম্যহীন বাইনারির সাথে কাজ করার মতো নয় বরং একটি ভারসাম্যপূর্ণ বাইনারি দিয়ে তুমি 1 এর অর্ধেক এবং কম সময়ে আরও কাজ করতে পারো অন্যদিকে বলা যায় কিন্তু যতক্ষণ না তুমি এটিকে মোটামুটিভাবে অর্ধেক ভাগ করতে পারবে তুমি কাজটিকে অর্ধেক ভাগ করবে এবং তুমি এটি করতে থাকবে যতক্ষণ না f শেষ পর্যন্ত পথটিকে অর্থাৎ সম্পূর্ণ পথটি পুনর্গঠন করে সুতরাং এই কারণেই এই নামটি ডিভাইডস এন্ড কংকর ফ্রন্টিয়ার সার্চ তাই অ্যালগরিদমের এই স্থানের প্রয়োজনীয়তাটি কেবলমাত্র উন্মুক্ত তালিকা বা সীমান্ত এবং একটি রিলে স্তরকে অপরিহার্যভাবে বজায় রাখার জন্য এবং এটিই মূলত করা দরকার আমরা বেশিরভাগ বদ্ধ তালিকাকে ফেলে দিয়েছি এবং আমরা যে ধরণের সমস্যাগুলির ক্রমিক প্রান্তিককরণের সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছি তাতে এটি কাছাকাছি যা দ্রুত যাচ্ছে তারপর মূলত উন্মুক্ত শুধুমাত্র রৈখিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে সমস্যাটি এখানে দ্বিঘাত আকার ধারণ করছে এটার এই জটিলতা কি হবে সুতরাং তুমি বলতে পারো যে যদি ডেপ্থের মূল সমস্যাটিকে প্রাইম কমপ্লেক্সিটি d দিয়ে সমাধান করা যায় d এর মান যাই হোক না কেন এটি খুব কমই ফাংশনের উপর নির্ভর করে সাধারণভাবে সূচকীয় ফাংশন যোগ অতিরিক্ত কাজ যা তুমি এখানে করছো তা হলো অতিরিক্ত কাজ 2 গুণিতক f d ভাগ 2 যোগ 4 গুণ t অফ d ভাগ 4 অফ ডেপ্থ 4 d ডেপ্থ d ভাগ 4 এবং যতক্ষণ না তুমি এই ছোট সমস্যার ডেপ্থ 1 এর সমাধান করছো অগত্যা কিছু x গুণ c অফ ডেপ্থ 1 এর মানের জন্য তাই অতিরিক্ত কাজ যা তুমি এখানে করছো তাই সমস্ত অতিরিক্ত কাজ পথ পুনর্গঠনের জন্য করা হয় মূলত অতিরিক্ত কাজ ঠিক কত সুতরাং তুমি এটি সমাধান করতে পারো এটার সাথে লগ বেস 2 দ্বারা গুণ করে কমপ্লেক্সিটি অফ td ডেপ্থ এর সাথে log গুণ করে সুতরাং যদি td সূচকীয় প্রকৃতির হতে হয় d এর মতো তাহলে এটি হবে d গুণ 6 লগ তাই তুমি যদি দৈর্ঘ্যের একটি পথ খুঁজে পাও তাহলে মূলত তুমি d গুণ অতিরিক্ত কাজ করেছো যদি পথটির দৈর্ঘ্য 50 হয় তাহলে পথটি পুনর্গঠনের জন্য তোমার 50 গুণ অতিরিক্ত কাজ হচ্ছে কিন্তু এই প্রক্রিয়ায় তুমি স্থান সংরক্ষণ করছো মূলত এসো আমরা দেখি হু এবং হ্যানসেন কি করে তারা কি বলে যে আমরা সমস্যাটিকে অর্ধেক ভাগ করি সমস্যাটিকে অর্ধেক ভাগ করার জন্য যুক্তিযুক্ত কি হবে অবশ্যই আমরা জানি যে বিভক্ত করো এবং জয় করো এই কৌশলটি বলে যে তুমি যদি এটিকে অর্ধেক ভাগ করো তবে তুমি এই জটিলতা ব্যবহার করে এটি সমাধান করতে পারো ক্রমবর্ধমান মেমরি উপলব্ধের এই যুগে তারা বলে যে তোমার বদ্ধের এই ছাঁটাই কেবল তখনই করা উচিত যদি তোমার মেমরি ফুরিয়ে যায় সুতরাং তাদের অ্যালগরিদমকে SMGS বলা হয় এবং এটি স্মার্ট মেমরি গ্রাফ অনুসন্ধানে প্রসারিত হয় হু এবং হ্যানসেন তারা কি বলে তুমি শুধু একটি তারার মত এটা শিখতে এখানে ছাঁটাই বা অন্য কিছু সম্পর্কে চিন্তা করবে না তোমার অ্যালগরিদম কোনভাবে কতগুলি মেমরি ব্যবহার করছে তা তুমি ট্র্যাক রাখো এবং যদি কোনও সময়ে বুঝতে পারো যে তোমার মেমরি ফুরিয়ে যাচ্ছে তাহলে তুমি মূলত ছাঁটাই করবে তুমি এখানে কি ছাঁটাই করবে তুমি কার্নেলটি ছাঁটাই করবে আপনি সীমানা রাখবে কারণ তোমার এটি প্রয়োজন আসলে তুমি যখন কার্নেলটি ছাঁটাই করো ঠিক সেই সময়ে তুমি এটিকে একটি রিলেতে রূপান্তর করো সুতরাং প্রাথমিকভাবে এই অ্যালগরিদমটি এই লেয়ার বাউন্ডারি লেয়ারের সাথে কাজ করছে এবং ওপেন লেয়ারটি নেক টু নেক ওপেন লেয়ারের সাথে এগিয়ে যাচ্ছে এবং বাউন্ডারি লেয়ারটি কিছু সময় ধরে এটিকে অনুসরণ করছে সুতরাং আমরা বলতে পারি এটি একটি পরিস্থিতি এটি একটি সীমানা স্তর এটি উন্মুক্ত স্তর সুতরাং বাইরের 1 হল সীমানার স্তর ভিতরের 1 হল দুঃখিত বাইরের 1 হল উন্মুক্ত স্তর এবং ভিতরের 1 হল সীমানার স্তর এবং সীমানার স্তরের ভিতরে যাই হোক না কেন সেটা সমস্ত কার্নেল বন্ধ করে দেয় তুমি পাল্টা কিছু বলতে পারো যে তোমার মেমরি ফুরিয়ে যাচ্ছে তাহলে তুমি এখন কি করবে তুমি পুরো বদ্ধটাকে ছাঁটাই করে ফেলো এবং এটিকে একটি রিলে স্তরে রূপান্তর করো এবং অনুসন্ধানটি আগের মতোই সেখান থেকে অগ্রসর হয় তাই এসো আমরা এখানে এটির কথা বলি এটি অপরিহার্যভাবে এটিকে অনুসরণ করে আরেকটি সীমানা স্তর পেয়েছে তাই সমস্ত পয়েন্টে একটি সীমানা স্তর কেবল এই অনুসন্ধান সীমান্তকে অনুসরণ করে কারণ অনুসন্ধানটিকে পেছনে ফিরে যাওয়া থেকে রক্ষা করতে হবে অগত্যা তুমি যখনই উন্মুক্ত শিশু তৈরি করো তখন তুমি বাউন্ডারি লেয়ারে পরীক্ষা করো যে তারা বাচ্চা কিনা এবং তারপর এই বক্ররেখার মধ্যবর্তী এলাকা এবং এই বক্ররেখা হল কার্নেল যা তুমি মূলত ছাঁটাই করোনি তারপরে আবার কেউ কেউ বলে যে তোমার মেমরি ফুরিয়ে যাচ্ছে তাই আবার তুমি এটিকে অন্য স্তরে লুকিয়ে রাখো সুতরাং এই কারণেই এটিকে স্মার্ট মেমরি বলা হয় এই অর্থে যে এটি কতটা মেমরি ব্যবহার করছে এবং মূলত মেমরি ফুরিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে সচেতন থাকতে হবে সুতরাং ডিভাইড অ্যান্ড কনক্যুয়ার ফ্রন্টিয়ার সার্চের বিপরীতে এটি একটি রিলে লেয়ার বজায় রাখে মোটামুটি হাফ ওয়ে মার্ক স্মার্ট মেমরি গ্রাফ বরাবর অনুসন্ধান এখানে যতগুলো লেয়ার রক্ষণাবেক্ষণ করে তা প্রয়োজনে 0 হতে পারে এটি 1 হতে পারে এটি 2 হতে পারে এটি 4 হতে পারে সমস্যাটি কত বড় তার উপর নির্ভর করে এবং তোমার কাছে কত মেমরি উপলব্ধ আছে একটি সময়ে যখন এটি গোল খুঁজে পায় তখন কিছু রিলে স্তর পর্যন্ত কিছু পথ থাকে যাকে তারা একটি ঘন পথ বলে এবং এই স্তর থেকে একটি প্রক্রিয়া দ্বারা অন্য স্তরে যেতে হবে তুমি এখানে চর্চা করতে পারো এখানে পূর্বসূরি পয়েন্টারগুলির একটি সিরিজ থাকবে যা তারা এটিকে একটি স্পার্স পাথ বলে সুতরাং তাদের পরিভাষায় ডিভাইড অ্যান্ড কনক্যুয়ার ফ্রন্টিয়ার সার্চের 2টি স্পারস পাথ রয়েছে 1টি শুরু থেকে রিলে পর্যন্ত এবং 1টি রিলে থেকে গোল অব্দি যেটা স্মার্ট মেমরি গ্রাফ অনুসন্ধানের মাধ্যমে যদি তুমি একটি খুব বড় সমস্যা সমাধান করতে চাও তবে তোমার একটি বড় স্পার্স পাথ থাকতে পারে তারপর অবশ্যই তোমাকে প্রতিটি সমাধান করার জন্য অনেকগুলি রিকার্সিভ কল করতে হবে তাই এটি এমন হতে পারে যে তুমি প্রথমবার তোমার চারপাশে 5টি রিলে স্তর তৈরি করবে সুতরাং শুরু থেকে 1 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 এবং 4 থেকে 5 তাহলে তুমি 5টি রিকার্সিভ কল করবে তবে প্রতিটি রিকারসিভ কলের জন্য সম্ভব কারণ এটি একটি স্মার্ট অ্যালগরিদম তুমি হয়তো আরও অনেক বার বার কল করতে পারবে না কারণ তুমি কল্পনা করতে পারো যে এই মেমরিটি যা সহ্য করতে পারে তার বেশ কাছাকাছি সুতরাং এটি এই অর্থে এর থেকে কিছুটা আলাদা যে এটি কতটা মেমরি ব্যবহার করতে পারে সে সম্পর্কে সচেতন এবং মেমরি ফুরিয়ে গেলে শুধুমাত্র কার্নেল ছাঁটাই করে মনে রাখবে যে ছাঁটাই কার্নেল শুধু পথ পুনর্গঠনের এই খরচ বহন করে কারণ একবার তুমি এই সমস্ত নোডগুলি ফেলে দিলে এই পথটি পুনর্গঠনের জন্য তোমাকে এই সমস্ত রিকার্সিভ কল করতে হবে এই পথটি পুনর্গঠনের জন্য তোমাকে রিকার্সিভ কল করতে হবে কিন্তু এখানে তুমি ফেলে দিতে পারবে না সুতরাং তোমাকে কেবল পিছনের পয়েন্টারগুলি অনুসরণ করতে হবে এবং তুমি সেখান থেকে পথটি পেতে পারো তাই এখন কতটা মেমরি উপলব্ধ তার উপর নির্ভর করে এটি একটি মোডে স্মার্ট উপায়ে আচরণ করে এখন বদ্ধ তালিকাটি ছাঁটাই করার দিকে এগিয়ে যাই এটাই এখন মূলত কাজ প্রকৃতপক্ষে এই দুটি গ্রুপকে আবারও বহন করে নিয়ে যেতে হবে তাই কীভাবে একজন বদ্ধ তালিকাটি ছাঁটাই করে হু এবং হ্যানসেন যা দেখিয়েছিলেন এবং এটি 2004 সালের কাছাকাছি ছিল তাই এটি খুব বেশিদিন আগের কথা নয় তারা কিছু ধারণা দেয় যাকে একটি অদ্ভুত নামে ডাকা হয়ে থাকে তবে তুমি দেখতে পাচ্ছ তারা কী করছে তা প্রথম হিউরিস্টিক অনুসন্ধান করছে এটি কেমন যেনো অসঙ্গতিপূর্ণ শোনাচ্ছে সুতরাং প্রথমে প্রস্থের পিছনে প্রাথমিক ধারণা হলো এবং আমরা উন্মুক্ত প্রান্ত ছাঁটাই সম্পর্কে কথা বলছি এখন বেশিরভাগ অ্যালগরিদম যা মূল্যের কিছু উপরের আবদ্ধ হওয়ার জন্য উন্মুক্ত তালিকা রিলেকে ছাঁটাই করে সুতরাং তুমি যে সমস্যাটি সমাধান করার চেষ্টা করছো তার f এর উপর U ঊর্ধ্ব সীমানা গণনা করো যে সমাধানটি সমাধান করার ব্যয় হতে পারে এমন সর্বাধিক সম্ভাব্য মান কী হতে পারে মূলত তুমি কিভাবে একটি ঊর্ধ্ব সীমানা গণনা করবে একটি উপায় হল সমাধান খুঁজে বের করার চেষ্টা করার জন্য কিছু তৈরী অ্যালগরিদম ব্যবহার করা সুতরাং তুমি খুব পুরু রশ্মি ভিত্তিক কিছু অনুসন্ধান করো এবং আশা করি তুমি কিছু সমাধান পাবে এটি সর্বোত্তম নাও হতে পারে তবে এটি উপরের সীমানা দেবে মূলত তুমি যদি একটি সমাধান জানো তবে সমাধানটি উপরে আবদ্ধ করা যেতে পারে এবং এটি এমন একটি থিম যা এই অ্যালগরিদমগুলির অনেকগুলি বৈচিত্র্যের মধ্যে চলে যা তুমি যখন আরও ভাল সমাধান খুঁজে পাবে তখন আমরা দেখতে পাবো তুমি ঊর্ধ্ব সীমানাকে কমিয়ে ফেলো এবং তারপর তারা যা বলে তা হল নিম্নলিখিতটি যদি এটি তোমার শুরুর লক্ষ্য হয় এটি একটি গোল নোড এবং যদি তোমার একটি সীমানা থাকে যা উপরের সীমানা আচ্ছা এটা পুরোপুরি সঠিক নয় সুতরাং উপরের সীমাটি একটি সীমানা হিসাবে কাজ করে যার অর্থ যেকোনো নোড যার f এর মান এই u এর মানের থেকে বড়ো হবে তা তুমি প্রসারিত করবে না সুতরাং যদি তুমি এখানে একটি শিশু তৈরি করো তাহলে কখনই এই দুটি শিশুকে মূলত প্রসারিত করবে না তাহলে এই সীমানাটি এখানে ঠিক এই কাজটাই করছে সুতরাং আমরা শুধুমাত্র এই অনুমানমূলক সীমানার মধ্যে অনুসন্ধান করতে যাচ্ছি যা মূলত f এর মান দ্বারা নির্ধারিত হয় সুতরাং উন্মুক্ত থেকে একটি নোড প্রসারিত করার আগে এটি u এর চেয়ে কম কিনা তা পরীক্ষা করে দেখো তবে তুমি যদি স্টারের মতো অনুসন্ধান করতে চাও তবে তুমি এটিকে এখনই প্রসারিত করো তারপর কিছু সময়ে খোলা এই নোডের মত দেখাবে যেখানে আপনি যদি ব্রেডথ ফার্স্ট অনুসন্ধান করো এই উপরের সীমানাটিকে মাথায় রেখে এখন যদি তুমি ব্লাইন্ড ব্রেডথ ফার্স্ট সার্চ করতে চাও তবে প্রথমে তোমার অনুসন্ধান করা সীমানাটি এরকম দেখাবে ধরে নিচ্ছি যে এখন তোমার খরচ প্রতিটি প্রান্তের জন্য মোটামুটি সমান তাই সমস্যাটি কল্পনা করো কিন্তু তুমি যদি এই ব্রেডথ ফার্স্ট হিউরিস্টিক সার্চ করো যার অর্থ তুমি এই উপরের সীমা দ্বারা পরিচালিত হবে যা তুমি কিছু হিউরিস্টিক অ্যালগরিদম দ্বারা তৈরি করেছো তারপর তোমার উন্মুক্ত প্রান্তটি শুধুমাত্র এতদূর যাবে তাই এটি এই অ্যালগরিদমের জন্য একটি উন্মুক্ত প্রান্ত এবং মূলত অভিজ্ঞতা থেকে যে কেউ লক্ষ্য করতে পারে যে এই উন্মুক্ত প্রান্তের ব্রেডথ ফার্স্ট হেউরিস্টিক সার্চের মান একটি স্টারের জন্য উন্মুক্ত আকারের চেয়ে ছোট যা মোটামুটি এরকম সুতরাং এটি একটি চাক্ষুষ অন্তর্দৃষ্টি দেওয়া উচিত কিন্তু অভিহিত মূল্যে এটি গ্রহণ করবে না তবে এটি তোমাকে একটি অন্তর্দৃষ্টি দেওয়ার অনুমতি দেওয়ার জন্য অপরিহার্যভাবে এটা এখন অন্য একটি বৈচিত্র যোগ করে এটি ছাঁটাই করা হয় এমনকি যার জন্য এটিকে প্রস্থকে কনস্ট্যান্ট রাখতে হয় এবং তুমি কল্পনা করতে পারো অ্যালগরিদম হল বিম অনুসন্ধান সুতরাং বীম অনুসন্ধান এবং আমরা এর আগে বীম অনুসন্ধান এক্সপ্লোড করেছি এই অর্থে যে তুমি গোল খুঁজে না পাওয়া পর্যন্ত অনুসন্ধান করতে থাকবে যেখানে গোল খুঁজে পাবে সেখানে তুমি থামবে পাহাড়ে আরোহণের চেয়ে এটা সহজ তুমি যদি এখানে একটি ভাল নোড খুঁজে না পাও তবে বিম অনুসন্ধানের অর্থ হল তুমি ধ্রুবক প্রস্থের একটি খোলা তালিকা বজায় রেখে চলতে হবে তুমি এখন গোলের দিকে অনুসন্ধান করো স্পষ্টতই এটি সম্পূর্ণ নয় কারণ তুমি অন্য নোডগুলি ফেলে দিয়েছো এখানে দেখো ব্রেডথ ফার্স্ট হিউরিস্টিক সার্চ সম্পূর্ণ হয়েছে এটি গোলের জন্য একটি পথ খুঁজে পাবে কিন্তু বিম সার্চ লক্ষ্য থেকে দূরে এই দিকে চলে যায় এবং আমরা তোমাকে কখনই একটি পথ বলে দেই না সুতরাং এটি সম্পূর্ণ নয় তাই আমরা কীভাবে বীম অনুসন্ধানটি সম্পূর্ণ করার আগে দেখতে পারি যেটি হু এবং হ্যানসেন আমাদের দিয়েছেন সুতরাং এটি হল ব্রেডথ ফার্স্ট হিউরিস্টিক সার্চ এবং তুমি এটিকে ডিভাইড অ্যান্ড কনক্যুর ব্রেডথ ফার্স্ট হিউরিস্টিক সার্চ এ রূপান্তর করতে পারো একটি ডিভাইড অ্যান্ড কনক্যুর মেকানিজম ব্যবহার করে যার সাথে আমরা এখন পরিচিত যার মানে এর সাথে সুতরাং সাধারণভাবে তুমি যদি এই গ্রাফটি আঁকতে চাও তবে তোমার কাছে একটি উন্মুক্ত প্রান্ত থাকবে যা এইরকম দেখতে হবে এবং একটি বন্ধ না বন্ধ নয় একটি সীমানা স্তর যা এটির ঠিক পিছনে রয়েছে তুমি কল্পনা করতে পারো যে অনুসন্ধানটি এই দিকে অগ্রসর হচ্ছে এবং এই উন্মুক্ত প্রান্তটি ধীরে ধীরে একটি সীমানায় রূপান্তরিত হবে এবং নতুন উন্মুক্ত প্রান্তটি এগিয়ে যাবে এবং এর মধ্যে কোথাও 1টি স্তর থাকবে সুতরাং এটি একটি রিলে এটি একটি সীমানা এবং এটি খোলা সুতরাং তুমি যদি নোডের এই 3 টি স্তর বজায় রাখো তবে তুমি প্রস্থের প্রথম হিউরিস্টিক অনুসন্ধানকে বিভাজিত এবং জয়ের প্রস্থ প্রথম হিউরিস্টিক অনুসন্ধানে রূপান্তর করতে পারো এবং তোমাকে একই প্রক্রিয়াটি করতে হবে পথ পুনর্গঠন করার জন্য সুতরাং এমনকি অ্যালগরিদম যা শুধুমাত্র উন্মুক্ত করার জন্য সংরক্ষণ করে না এটি বন্ধের ক্ষেত্রেও সংরক্ষণ করে কারণ তুমি আর বদ্ধ রাখছো না তুমি শুধুমাত্র সীমানা বজায় রেখেছো এবং তারপর রিলে লেয়ার গুলি মূলত স্মার্ট মেমরি গ্রাফ অনুসন্ধানের মতো এখন তুমি অবশ্যই বীম অনুসন্ধান বিম স্ট্যাক অনুসন্ধানের সাথে একই জিনিস করতে পারো আমরা এই অ্যালগরিদমটিকে একটি অনুসন্ধান গাছ হিসাবে কল্পনা করব কারণ এটির মতো এটি করা সহজ সুতরাং শুধু কল্পনা করো যে এটি একটি অনুসন্ধান গাছ যা এখানে একই অনুসন্ধান অ্যালগরিদম তৈরি করে এবং আমরা এই ম্যাপিং এখানে দেখেছি আগে আমরা অনুমান করি যে অনুসন্ধান বৃক্ষটি একটি ক্রমে আছে তাই সর্বনিম্ন হিউরিস্টিক মানগুলি বাম এবং ডান দিক থেকে এবং প্রতিটি স্তরে সর্বোচ্চটি নির্দিষ্ট ক্রমে রাখা আছে । সুতরাং যে এটি h বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র ভিজ্যুয়ালাইজেশনের জন্য আমরা ধরে নিই যে এই গাছটি h মান বৃদ্ধি করে নির্দিষ্ট ক্রমে রাখা আছে এই ক্ষেত্রে আমরা যে সীমানা সম্পর্কে কথা বলছি তা u উপরের সীমানা দ্বারা প্রদত্ত এইরকম দেখতে হবে তোমাকে এই সম্পর্কে একটু চিন্তা করতে হবে এবং নিজেকে বোঝাতে হবে যে এইভাবে তোমার u মূল্য মনে রাখবে যে এই দিকটি u এর চেয়ে কম মান এবং সেই দিকটি u এর চেয়ে বেশি মান এবং যেহেতু u উপরের সীমানায় রয়েছে কারণ আমরা কোনওভাবে বুঝতে পেরেছি আমরা জানি যে আমাদের গাছের সেই অংশটি অনুসন্ধান করতে হবে না সুতরাং আমাদের শুধুমাত্র গাছের এই অংশটিই অনুসন্ধান করতে হবে কারণ এটি একটি হিউরিস্টিক অনুসন্ধান আমরা এখন অনুমান করতে পারি যে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এই ভিজ্যুয়ালাইজেশনে গাছটি এমনভাবে আঁকা হয়েছে যে হিউরিস্টিক মান বাম থেকে ডানে বাড়ছে তাই তুমি কল্পনা করতে পারো হিউরিস্টিক অনুসন্ধানটিও মূলত বাম থেকে ডানে অগ্রসর হচ্ছে সুতরাং ডিভাইড এবং বিম অনুসন্ধানটি মূলত এই স্থানটিতে বিম অনুসন্ধান প্রথমত এটি একটি বিম অনুসন্ধান এখন বীমটি অবশ্যই বাম নোড থেকে অনুসন্ধান করা শুরু করে যা আমি এটিকে মাঝখানে এঁকেছি শুধু এটা দেখানোর জন্য যে কী ঘটছে এখন বিম অনুসন্ধানটি অসম্পূর্ণ আমরা সেটা পর্যবেক্ষণ করেছি সুতরাং তুমি ব্যাক ট্র্যাকিং প্রয়োগ করে এটি সম্পূর্ণ করতে পারো যে অনুসন্ধানের জন্য রিকার্সিভ সর্বোত্তম হতে পারে আমরা এখানে ব্যাক আপ মানগুলির কথা বলছি না শুধু ব্যাক ট্রাকিং এবং পুনরায় চেষ্টা করো সুতরাং যদি এটি এই উপরের সীমানাতে থাকে তাহলে এটা ট্র্যাকে ফিরে আসে এবং কিছু ব্যাকট্রাক চেষ্টা করে যাও সুতরাং ব্যাক ট্রাকিং আচরণের মতো কিছু যা আমরা উদ্দীপিত করতে চাই তা ছাড়া মনে রাখবে যে এই ভিজ্যুয়ালাইজেশনে যা আসলে আমার নিজস্ব ধারণা তোমরা এই পেপারে এটি খুঁজে পাবে না এই হিউরিস্টিক মানগুলি বাম থেকে ডানে ক্রম অনুযায়ী আছে সুতরাং এটি এই স্থানের মতো এটি বাম থেকে ডানে প্রথম অনুসন্ধান করার মতো তবে আমরা কীভাবে এটি বাস্তবায়ন করতে অনুশীলন করব বা কীভাবে আমরা এই ব্যাক ট্রাকিং করব আমরা বিম স্ট্যাক নামক আরেকটি ডেটা স্ট্রাকচার বজায় রেখে এটি করি যেখানে প্রতিটি স্তরে আমরা 2 টি মান সংরক্ষণ করি একটি হলো f min এবং অন্যটি f max এবং এটি ডানদিকে একটি খোলা ব্যবধান এবং বাম দিকে বন্ধ ব্যবধান সুতরাং এই দুটি মান আমাদের বলছে যে তুমি এই স্থানে কোথায় অনুসন্ধান করছো তাই f min এর মান এখানে এবং f max এর মান এখানে সুতরাং এটি অ্যালগরিদমকে বলে যে তুমি অনুসন্ধানের স্থানের কোন অংশটি মূলত অনুসন্ধান করছো এবং এটি সেটাই করে প্রতিটি স্তরের জন্য আমাদের কাছে এই দুটি মান রয়েছে তাহলে এর অর্থ কী যে তুমি যদি ব্যাক ট্র্যাক করো এবং এই স্তরে এই বিন্দুতে তুমি আবার ফিরে আসো তার মানে তুমি সমাধানটি খুঁজে পাওনি তুমি যদি এখানে একটি দ্বিতীয় অনুসন্ধান শুরু করতে চাও তবে এই স্তরে ফিরে আসতে হবে এবং তারপর মূলত এই স্তরের মান f min এবং f max এই স্তরে তুমি আবার এই স্তরে ফিরে যাও এবং এই মান পুনরায় সেট করো আমরা বলতে পারি যে এটি হল 100 এবং এটি 150 আমাদের কিছু ডোমেনে বলা যাক তুমি এটিকে 1 50 দিয়ে প্রতিস্থাপন করো এবং অন্য কিছু মান যাই হোক না কেন আমাদের কাছে উন্মুক্ত তালিকা রয়েছে কারণ তুমি উন্মুক্ত তালিকা তৈরি করো সুতরাং তুমি এখানে এই অভিভাবকের কাছে ফিরে যাও উন্মুক্ত তালিকা তৈরি করো শুধুমাত্র সেই শিশুদের নাও যাদের মানগুলি মূলত এই 1 50 বা f max এর সমান এবং একটি নতুন বিম স্তর তৈরি করো যা এটি 1 80 বা এরকম কিছু হতে পারে এই বিম স্ট্যাকের জন্য প্রাথমিক মান কত হবে প্রতিটি মান 0 u থাকবে সুতরাং বীম স্ট্যাক যা করছে তা হল এটি ব্যাক ট্র্যাকিং প্রক্রিয়াতে সাহায্য করে যখন তুমি একটি স্তরে ফিরে যাও এবং আপনিতুমি এটা তৈরি করো তুমি এই নোডগুলিতে যাও তাদের বাচ্চাদের আবার তৈরী করো তাই আবার এই বাচ্চাদের মধ্যে কোনটি তুমি এখন বিস্তারিত করতে চাও এই বিম স্ট্যাক তোমাকে বলবে যে তুমি ইতিমধ্যে 100 এবং 50 পর্যন্ত মান অব্দি দেখেছো এবং এর চেয়ে বেশি মান 1 50 থেকে মূলত f এর মান সুতরাং শুধুমাত্র সেই মানগুলির দিকে দেখো তাই অবশ্যই এই মানটি কতগুলি আছে তার উপর নির্ভর করে 1 80 হতে পারে বা এটি 1 90 বা অন্য কিছু হতে পারে সুতরাং তোমাকে অবশ্যই নিজেকে বোঝাতে হবে যে এই বিম স্ট্যাক বজায় রাখলে সেটা আমাদের সার্চ স্পেসে সম্পূর্ণভাবে অনুসন্ধান করতে দেয় অবশ্যই এই স্থানটি কল্পনা করা খুব কঠিন তবে এই স্থানটি যা ক্রমানুসারে h এর মান অনুসারে এটি কল্পনা করা সহজ যে অনুসন্ধানটি বাম থেকে ডানে অগ্রসর হবে তুমি যদি এই দৃশ্যের ভিতরে এই সম্পূর্ণ স্থানটি অনুসন্ধান করতে পারো তবে তোমার অ্যালগরিদমটি মূলত সম্পূর্ণ হতে চলেছে এবং এই বিম স্ট্যাকটি আমাদেরকে এটি করতে দেয় তাই এটিকে BSS বিম স্ট্যাক অনুসন্ধান বলা হয় এবং তার পরবর্তী পদক্ষেপ তুমি কল্পনা করতে পারো যে বিভাজন এবং জয় বিম স্ট্যাক অনুসন্ধান তুমি এটি প্রসারিত করতে পারো তুমি DC BSS এর এই ধারণার সাথে অভ্যস্ত কি এর মানে এই যে এটি শুধুমাত্র 4টি স্তর বজায় রাখে যেমন ডিভাইড এবং কনক্যুয়ার ব্রেডথ ফার্স্ট হিউরিস্টিক অনুসন্ধান এটি একটি উন্মুক্ত স্তর একটি সীমানা স্তর দুঃখিত এখানে একটি সীমানা স্তর এবং শিখরে কিছু রিলে স্তর বজায় রাখে এটি শুধুমাত্র এই 3টি জিনিস বজায় রাখে বিম স্ট্যাক অনুসন্ধান এই মরীচির ভিতরে যা রয়েছে তা এই সমস্ত কিছু বজায় রাখে সুতরাং আমি যে প্রশ্নটি জিজ্ঞাসা করতে চাই যা আমি আশা করি তোমার ক্ষেত্রে ঘটেছে তা হল বিম স্ট্যাক অনুসন্ধানে তোমার প্রতিটি নোডের পিতামাতা রয়েছে সুতরাং তুমি পিতামাতার কাছে ফিরে যেতে পারো এবং পিতামাতার সন্তানদের পুনরায় তৈরী করতে পারো এবং শিশুদের পরবর্তী সেটকে ভাগ করে নিতে পারো এবং বিম স্ট্যাক অনুসন্ধান করতে পারো তোমার কাছে এখানে উন্মুক্ত স্তর নেই তোমার কাছে শুধুমাত্র সীমানা স্তর আছে এবং শুধুমাত্র রিলে স্তর আছে কিভাবে তুমি ট্র্যাক ব্যাক করতে পারবে এখন আমি আশা করি তুমি সমস্যাটি দেখতে পাচ্ছো তাই না হয়ত আমি এখানে একটু দ্রুত এগিয়ে যাচ্ছি কারণ আমার সময় শেষ ফুরিয়ে আসছে কীভাবে এই অনুসন্ধান এখানে যেতে পারে এই স্থানটি পুনরায় চেষ্টা করো আমরা বলতে পারি রিলে কোন ব্যাপার না এসো আমরা বলি এটিও রিলে বা কিছু ব্যাপার না এটি এখানে কীভাবে যেতে পারে এবং কীভাবে এটি এই ধরনের করতে পারে কারণ আমাদের এখানে এই রিলে নোডের প্যারেন্ট নেই আর কি আমাদের কাছে সীমানা নোডের প্যারেন্ট নেই আমরা এটিতে ফিরে যেতে পারি না এটা হল পিতামাতা এবং তারপর এই পিতামাতা এটি হু এবং হ্যানসেন ICAPS 2005 এ প্রকাশিত একটি গবেষণাপত্র আইসিএপিএস হল একটি আন্তর্জাতিক সম্মেলন যেটা স্বয়ংক্রিয় পরিকল্পনা এবং সময়সূচী সম্পর্কিত এবং এই পেপারের জন্য তারা মূলত সম্মেলনে সেরা পেপারের পুরস্কার পেয়েছে সুতরাং এটা সম্ভব তাই আমাকে জিজ্ঞাসা করো আমি কি করতে চাই আমি বীম স্ট্যাক অনুসন্ধানের আচরণকে উদ্দীপিত করতে চাই যার অর্থ আমি বিমের নিচে অনুসন্ধান করতে যাচ্ছি এবং যদি আমি বাউন্ডারিতে আঘাত করি তবে আমি ফিরে এসে অন্য কিছু চেষ্টা করব আমি ফিরে এসে অন্য কিছু চেষ্টা করব যদি আমি বদ্ধ তালিকা বা বাবা মাকে ফেলে দেই তবে আমি কীভাবে ফিরে এসে অন্য কিছু চেষ্টা করব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের কাছে 1 মিনিট সময় আছে এই প্রশ্নের উত্তর হল তুমি ফিরে যাওয়ার কথা বলবে না তোমরা আবার উত্স থেকে পুনরুত্পাদন করো এবং ধরা যাক তুমি নবম স্তরে আছো তুমি 8 স্তরে ট্র্যাক করতে চাও তাহলে তুমি কি করবে আপনি শুরুতে যাও এবং 8 টি স্তর তৈরি করো যা বাচ্চাদের বিম স্ট্যাক বাছাই করা উচিত তোমাকে বলবে যে তুমি যে সমস্ত বাচ্চা তৈরি করেছো তা একবার 1s হয় এই গুলো বীমের ভিতরে যে বিম স্ট্যাকে এই তথ্য আছে তাই তুমি অষ্টম লেয়ারে যাও এবং তারপর তুমি অবশ্যই তৈরী করতে পারো আবার একটি অতিরিক্ত কাজ আছে আবার ব্যাক ট্র্যাকিং 1 স্টেপ শুধু অভিভাবকের কাছে গিয়ে আবার চেষ্টা করতে হবে এখানে তুমি উত্স থেকে পিতামাতার কাছে এসেছো এবং এই পিতামাতা থেকে পরবর্তী পিতামাতার কাছে আবার তোমাকে সমস্ত পথ এভাবেই যেতে হবে সুতরাং যদি ব্যাক ট্র্যাক করতে হয় তবে তোমার কাছে এই অতিরিক্ত কাজ আছে কিন্তু এর ফলে তুমি যদি প্রয়োজনীয় বিম জড়ো করে মেমরিকে কভার না করো যা এটির সাথে রৈখিকভাবে যায় তবে এইগুলি একটি ছোট মান আমরা আশা করতে পারি যে ডিভাইড অ্যান্ড কনক্যুয়ার বিম স্ট্যাক অনুসন্ধানের স্পেস জটিলতা কী এটি ধ্রুবক তুমি কেবল ধ্রুবক প্রস্থের তিনটি স্তর রেখেছো উন্মুক্ত স্তর সীমানা স্তর এবং রিলে স্তর সুতরাং এখানে একটি a ষ্টার অ্যালগরিদম দিয়ে শুরু করা যাক যার একটি সূচকীয় পরিমাণ স্থানের প্রয়োজন আমাদের কাছে একটি অ্যালগরিদম রয়েছে যার জন্য কার্যত কনস্ট্যান্ট স্থান প্রয়োজন এই যুগে যখন আমাদের কাছে সব বিশাল মেমরি এসে গেছে তুমি বিমের প্রস্থ যতটা বড় রাখতে পারো তাই নয় কি এবং এটি কাজ করবে তাই আমি এখানেই থামব আমি বিশ্বাস করি অধ্যাপক শ্রী চৌধুরী বাইরে অপেক্ষা করছেন এবং এর সাথে আমরা সার্চের অংশটি শেষ করব আমরা বুধবার এর পরের ক্লাসে সমস্যা সমাধান করবো একটু ভিন্ন উপায়ে যা তুমি জানো যে গোল থেকে সমস্যার দিকে এগিয়ে যাবো মূলত তুমি কীভাবে গোল থেকে সমস্যার দিকে এগিয়ে যেতে পারো